ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স I এর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম এবং আজ আমরা দুটি ভেরিয়েবল ফাংশনের কন্টিনিউয়িটি নিয়ে আলোচোনা করবো সুতরাং আমরা ইতিমধ্যে একটি সীমার সংজ্ঞা দেখেছি প্রকৃতপক্ষে সীমা ডেল্টা অ্যাপসিলন সংজ্ঞা এবং এটি সেই সংজ্ঞা দ্বারা অনুপ্রাণিত সুতরাং একটি ফাংশন z f x y একটি বিন্দু x0 y0 এ একটি কন্টিনিউয়াস বলে বলা হয় দ্বিতীয়ত যদি এই f x y সংজ্ঞায়িত করা হয় x y x0 y0 তে এই সীমা যায় fx y বিদ্যমান এবং তৃতীয়টি যে এই সীমাটি সেই বিন্দুতে ফাংশন মানের সমান যদি এই তিনটি শর্ত পূরণ করা হয় সুতরাং ফাংশন সংজ্ঞায়িত করা হয়েছে এই সীমা বিদ্যমান এবং সীমাটি ফাংশন মানের সমান 0 x0 y0 তারপর আমরা বলি যে ফাংশনটি x0 y0 বিন্দুতে কন্টিনিউয়াস এবং যদি একটি ফাংশন f x y ডোমেইনের প্রতিটি বিন্দুতে ক্রমাগত থাকে তাহলে আমরা বলি যে ফাংশনটি সেই ডোমেইনে অবিচ্ছিন্ন সুতরাং অবশেষে এখানে কন্টিনিউয়িটি মূলত x y→ x0 y0 এবং তারপর লক্ষ্য করুন যে এই সীমাটি x0 y0 বিন্দুতে ফাংশন মানের সমান হওয়া উচিত সুতরাং আমরা সীমা হিসাবে ডেল্টা এপসিলন সংজ্ঞা সংজ্ঞায়িত করতে পারি সুতরাং একটি ফাংশন z f x y একটি বিন্দু x0 y0 এ একটি কন্টিনিউয়াস বলে বলা হয় যদি প্রদত্ত এপসিলনের জন্য একটি বাস্তব সংখ্যা ডেল্টা পজিটিভ থাকে যেমন পার্থক্য f x y এবং এই মান f এর x0 y0 এ epsilon এর চেয়ে কম যখনই এই x এবং y হয়যদি আমরা ডেল্টা নেইবারহুড থেকে নিই x0 y0 পয়েন্টের সুতরাং এই ডিফ এটি শেষ পর্যন্ত সীমার সংজ্ঞাও ছিল যেখানে আমরা দেখেছি যে এই ফাংশনের একটি সীমা আছে l সুতরাং এটি f x0 y0 এর পরিবর্তে আমরা সেখানে 1 ব্যবহার করেছি এবং এখন যেহেতু ফাংশনটি x0 y0 এ সংজ্ঞায়িত করতে হয়েছে এবং আমরা দেখছি f x yএর সীমা হিসাবে x y→ 0 f সমান x0 y0 এর বা না সুতরাং এই epsilon delta সংজ্ঞা ঠিক আগের হিসাবে সীমা জন্য একই প্রকৃতপক্ষে এখানে আমরা এখন ব্যবহার করিনি যে এটি x0y0 পয়েন্ট এড়াতে 0 এর চেয়ে বড় হতে হবে কারণ এখন ফাংশনটি সংজ্ঞায়িত করা হয়েছে x0y0 পয়েন্টে পূর্বে সীমা ফাংশনের ক্ষেত্রে সেই বিন্দুতে সংজ্ঞায়িত করা যাবে না তবুও আমরা সীমা সম্পর্কে কথা বলতে পারি কিন্তু এখন এই ক্ষেত্রে কন্টিনিউয়িটি র জন্য ফাংশনটি x0y0 এ সংজ্ঞায়িত করতে হবে এবং অতএব এই প্রান্তে এই ইনইকুয়ালিটির আর প্রয়োজন নেই সুতরাং রিমুভেবল ডিসকন্টিনিউটি র জন্য আমরা আরেকটি শব্দ ব্যবহার করেছি সুতরাং ফাংশনের মত আমরা আগে যে সমস্ত শর্তাবলী আলোচনা করেছি x0y0 এবং সীমা x y→ x0 y0 f x y বিদ্যমান এবং তৃতীয়টি যখন এই সীমাটি x0y0 এ ফাংশন মানের সমান নয় তখন আমরা কল করি যে ফাংশনটির রিমুভেবল ডিসকন্টিনিউটি রয়েছে যদি এটি সমান হয় তাহলে এই কন্টিনিউইটির সংজ্ঞা যা আমরা শুধু আলোচনা করেছি এখন কিছু উদাহরণে যাওয়া যাক সুতরাং এই ফাংশনের কন্টিনিউয়িটি নিয়ে আলোচনা করুন fxy2x43y4x2y2xy00 0xy00 এবং আমরা মূল বিন্দুতে এই ফাংশনের কন্টিনিউইটি নিয়ে আলোচনা করব সুতরাং আমাদের মূলত যাচাই করতে হবে যে এই ফাংশনটির এখানে 2x43y4x2y2 এই সীমা 0 এর সমান অন্যথায় যদি এই সীমাটি না থাকে বা এটি 0 এর সমান না হয় তাহলে আমরা বলি ফাংশনটি কন্টিনিউয়াস নয় অতএব যেমন শেষ বক্তৃতায় আলোচনা করা হয়েছে পোলার কো অর্ডিনেটে এই পরিবর্তন সীমা খুঁজে বের করার জন্য খুবই সহায়ক সুতরাং এই ক্ষেত্রেও আমরা সেই পদক্ষেপগুলি অনুসরণ করব সুতরাং আমরা এখন কার্টেশিয়ান থেকে পোলার কো অর্ডিনেটে পরিবর্তন করব কারণ যখনই আমরা x2y2 টার্মকে হরেতে দেখব তার চেয়ে এই পোলার কো অর্ডিনেট পরিবর্তন করা খুব দরকারী সুতরাং এই ক্ষেত্রে যখন আমরা কো অর্ডিনেট পরিবর্তন করি x y থেকে r θ তে তখন x হবে তাই আমরা মূলত এখানে প্রতিস্থাপন করি xrcos এবং yrsin সুতরাং তাই করে আমরা এখানে এসেছি 2x43y4x2y2 2r4 3r4 r2 তাই এখন এই r স্কয়ার এই সঙ্গে বাতিল তাই এখানে আমরা 2 পাবো এবং এখন আমরা 2 বরং বা r2 আছে যদি আমরা সাধারণ নেওয়া তাই আমাদের এখানে আছে cos 4 থিটা প্লাস sin 4 থিটা গুণ r2 সুতরাং আসুন আমরা শুধু দেখি এবং কোনটি তাই এটি সীমা হয়ে যাবে r → 0 এবং তারপর এখানে r2 এবং তারপরcos4 sin4 এবং যেহেতু এটি একটি বাউন্ডেড ফাংশন cos4 sin4 যখন r → 0 এই সীমা হবে 0 এবং ফাংশন মান 0 0 এও 0 তাই ফাংশনটি কন্টিনিউয়াস এখন পরবর্তী উদাহরণে আরও এগিয়ে আমরা এখন ফাংশনের কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব fxyx y2x2y2xy00 0xy00 সুতরাং এই ক্ষেত্রে আমরা y mx পথটি বেছে নেব কারণ এখানে এই বেছে নেওয়ার পথটি আবার চূড়ান্ত কারণ এখানে অর্ডারটি y তে 2 এবং এটি ও 2 এবং তাই এটি 2 সুতরাংনির্বাচন y mx করলে x বাতিল হবে এবং এই সীমাটি m এর উপর নির্ভর করবে বেশিরভাগ ক্ষেত্রে এটি কাজ করবে সুতরাং যখন আমরা y সমান mx হিসাবে প্রতিস্থাপন করবো আমরা এই সীমা পাবো x yযায় 0 0তে এই হিসাবে এবং x এবং y যেমন প্রতিস্থাপিত হয় mx দ্বারা বিভক্ত x স্কয়ার m প্লাস m স্কয়ার x স্কয়ার সুতরাং সেখান থেকে আমরা x কমন নিই এই x সরানো হবে এবং আমরা এটি পাব x y2x2y2 1 m21m2 x থেকে মুক্ত সুতরাং এই সীমাটি x → 0 1 m21m2 ছাড়া আর কিছুই হবে না সুতরাং এই সীমাটি পথের উপর নির্ভর করে কারণ m এর ভিন্ন মান নির্বাচন করলে আমরা এই সীমার একটি ভিন্ন মান পাব এবং অতএব এই সীমাটির অস্তিত্ব নেই এবং তারপর আবার আমরা বলব যে এই ফাংশনটি কন্টিনিউয়াস নয় পরবর্তী উদাহরণ আমরা এই ফাংশনের কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব fxysin x2y2 x2y2xy≠00 0xy00 এবং আমরা আবার এই ফাংশনের কন্টিনিউইটি নিয়ে আলোচনা করব 0 0এই বিন্দুতে কারণ যখন x y ≠ 0 0 ফাংশনটি সহজেই দেখানো যায় যে এটি কন্টিনিউইটি সুতরাং এই মুহুর্তে আবার কারণ x স্কয়ার y স্কয়ার মেয়াদ আছে পোলার ক অরডিনেট পরিবর্তন করা সহায়ক হবে এবং আমরা তাই করব সীমা x y→ 0 0 sin এই প্রদত্ত ফাংশনটি সীমা হিসাবে পরিবর্তিত হবে r0 সুতরাং এখানে sin এই x2y2 হবে r2 রূপান্তর দ্বারা x rcos yrsin সমানrcos এবং yrsin সুতরাং এই প্রতিস্থাপন দ্বারা আমরা এখানে r2 এবং এখানে এই r2 এবং তারপর এটি sin r r সুতরাং sin r r আমাদের এখন মাত্র একটি ভ্যারিয়েবল লিমিট আছে সুতরাং এটি উদাহরণস্বরূপ ব্যবহার করছে এল হসপিটালের নিয়ম প্রয়োগ করে আমরা ডেরিভেটিভ পেতে পারি sin r এর সুতরাং যে cos r হবে এবং এই ডেরিভেটিভ 1 এবং সীমা r → 0 তাই এটি 1 হবে সুতরাং এখানে এই সীমাটি 1 এবং সংজ্ঞায়িত ফাংশন মান 0 0 বিন্দুতে 0 হিসাবে দেওয়া হয়েছে সুতরাং এই ক্ষেত্রে সীমা বিদ্যমান কিন্তু ফাংশনটি 0 0 এ কন্টিনিউইটি নয় কারণ এই সীমিত মান নির্ধারিত ফাংশন মান সমান নয় সুতরাং সীমা বিদ্যমান ফাংশন সংজ্ঞায়িত করা হয় কিন্তু এই লিমিটিং মান সেই সময়ে ফাংশনাল মান এর সমান নয় সুতরাং এটি অপসারণযোগ্য বিচ্ছিন্নতার উদাহরণ আরেকটি উদাহরণ আমরা আবার এই ফাংশনের কন্টিনিউইটি নিয়ে আলোচনা করব তাহলে আমাদের আছে fxyx4y4x2y43xy≠00 0xy00 সুতরাং এখন এই ক্ষেত্রে আমরা y2 mx এই বিশেষ পথটি বেছে নেব কারণ y mx সহায়ক হবে না আমাদের এখানে একটি ভিন্ন ক্রম আছে তাই এখন এই y2 mx এইকারণে y পাওয়ার 4 এর এখানে নির্বাচন করুন সুতরাং y4 হবে তাহলে m2x2 এবং তারপর আমরা এই x2 কমন নিতে পারি সুতরাং যদি আমরা এটি গ্রহণ করি তবে আমরা এই y2কে প্রতিস্থাপন করি তাহলে সেই ক্ষেত্রে এই সীমা x → 0 কারণ এই পথটি কেবল মূল বিন্দুর দিকে নিয়ে যাবে সুতরাং এখন আমরা x → 0 সীমা গ্রহণ করব আমরা তাদের x4 এবং তারপর y2 পুরো বর্গ আছে সুতরাং এটি x2 হয়ে যাবে এবং x2 সুতরাং m2 x2 এবং তারপর এখানে x2y4 দিয়ে ভাগ করা হয়েছে তো এই m2x2 এবং এর পাওয়ার 3 তো এই x6এছাড়াও তাই এখান x2 এবং তারপর পাওয়ার 3 সুতরাং x6 বাতিল হয়ে যাবে এবং তারপর আমরাএই সীমা পাবো m2 ওভার 1m23 যা এখানে দেওয়া হল তো এই হয় m2 ওভার 1m23 সুতরাং আবার আমরা দেখতে পাই যে যদি আমরা এই পথটি বেছে নিই তাহলে সীমাটি আবার পথের উপর নির্ভর করে m এর বিভিন্ন মানগুলির জন্য আপনি এই সীমার একটি ভিন্ন মান পাবেন এবং সেইজন্য এই সীমাটি বিদ্যমান নেই এবং তাই এই ফাংশনটি ধারাবাহিক নয় এখন পরবর্তী সমস্যার দিকে এগিয়ে যাচ্ছি এখানে আমাদের আছে fxyx2y2tan xy xy≠0 0elsewhere সুতরাং এই ফাংশনটির দিকে তাকিয়ে দেখা কঠিন যে সীমাবদ্ধ মানটি কী হবে যেখানে সীমাটি আমাদের কোন প্রতিস্থাপন করা উচিত সুতরাং আসুন আমরা আবার এই y mx নির্বাচন করি এবং দেখি এই ক্ষেত্রে কি হচ্ছে সুতরাং এই প্রদত্ত সীমা যদি আমাদের এই x y→ 0 0 এবং তারপর এই x2y2tan xy এবং যদি আমরা এই ymx প্রতিস্থাপিত করি তাহলে আমরা সীমা গ্রহণ করব x → 0 এর এবং এখানে আমাদের আছে x2m2x2 এবং তারপর এই tan mx2 থাকবে সুতরাং y হল mx তাই x2 তাই এখন যখন একটি x → 0 আমরা সংখ্যার মধ্যে 0 এর মত পেয়ে যাচ্ছি এবং এছাড়াও tan 0 হরেতে সুতরাং 0 দ্বারা 0 ক্ষেত্রে এটি একটি পরিবর্তনশীল সীমা তাই আমরা মূলত LHospital ব্যবহার করতে পারি সুতরাংএই সীমাটি 2x2xm2 এর সমান পাব সেক্ষেত্রে তারপর এখানে আমাদের mx2 হবে এবং তারপর এটি 2mx সুতরাং এই 2x এবং তারপর 2x এখান থেকে বাতিল হবে এবং যখন x → 0 হবে সুতরাং এটি এখানে 1 এটি 1 এবং এই ক্ষেত্রে এটি m2 স্কয়ার সুতরাং আমাদের আছে m2 ওভার 1 এবং এটি হল সুতরাং 1 যোগ m2 এটি 1m2m সুতরাং আবার এই সীমাটি পথের উপর নির্ভর করে এবং এটি 1m2m যা আমরা সেখানে মূল্যায়ন করেছি সুতরাং সীমা পথের উপর নির্ভর করে এবং তাই সীমাটি বিদ্যমান নেই এবং এই ক্ষেত্রে ফাংশনটি আবার ধারাবাহিক নয় সুতরাং কিছু মন্তব্য যা কন্টিনিউইটি বা মূলত সীমা খুঁজে বের করার জন্য খুব দরকারী সুতরাং পোলার কো অর্ডিনেটে পরিবর্তন করা যেমন আমরা xrcos and rsin প্রতিস্থাপন করে দেখেছি এবং এটি ফলাফলের অভিব্যক্তির সীমা অনুসন্ধান করছে কারণ r → 0 খুব দরকারী যেমন আমরা অনেক উদাহরণে দেখেছি আহ আবার যদি আমরা সহজ উদাহরণ নিই x3x2y2 তাই আমরা শুধু পোলার কোঅরডিনেট পরিবর্তন করতে পারি সুতরাং আমাদের সীমা হবে r → 0 এবং এখানে আমাদের r2cos q হবে দুখিত r3 r2 এবং তারপর এই r2 এই দিয়ে বাতিল করা হবে r এখানে সুতরাং আপনার r থাকবে এবং তারপরে সীমা r → 0 তাই এটি একটি সীমাবদ্ধ ফাংশন সুতরাং এখানে যখন r → 0 এই সীমাটি হবে 0 তাই সীমা হল 0 অন্য একটি উদাহরণে যা আমরা এই পোলার কোঅরডিনেট কে পরিবর্তিত হতে দেখেছি তাও নির্ধারণ করার জন্য দরকারী যে সীমাটি নেই সুতরাং এই ক্ষেত্রে যখন সীমা বিদ্যমান ছিল এবং এখন এই ক্ষেত্রে যখন আমরা এটি আবার x rcos এবং yrsin দ্বারা প্রতিস্থাপন করি এইভাবে আমরা এখানে পাব r2 এবং এখানে r2 সুতরাং এই r স্কয়ারটি এইসাথে বাতিল হয়ে যাবে r2 বর্গের এবং এই ক্ষেত্রে কোনr বাকি নেই তাই এটি সুতরাং এই সীমা হল এবং এটি নির্ভর করে এর উপর সুতরাং যখন সীমা নির্ভর করে এর উপর এর মানে হল সীমাটি বিদ্যমান নেই সীমাটি স্বাধীন হওয়া উচিত এর সুতরাং এখানে থিটার বিভিন্ন মানগুলির জন্য আমরা ভিন্ন বাস্তব সংখ্যা পাচ্ছি সুতরাং এই সীমাটি অনন্য নয় এবং তাই এটি বিদ্যমান নেই সুতরাং আমরা অন্যান্য উদাহরণও দেখেছি যে পোলার কো অর্ডিনেট বেছে নেওয়া সীমা নির্ধারণের জন্য এবং সীমাটি বিদ্যমান নেই তা নির্ধারণের জন্য খুব দরকারী পরের মন্তব্য যে এই পোলার কোঅর্ডিনেট পরিবর্তন করা সবসময় সাহায্য করে না আপনি জানেন যে এটি এখন খুবই গুরুত্বপূর্ণ যে এটি সবসময় সাহায্য করে না এবং রূপান্তর আমাদেরকে মিথ্যা সিদ্ধান্তে প্রলুব্ধ করতে পারে আমরা এই ক্ষেত্রে কিছু সহায়ক উদাহরণ দেখতে পাব সুতরাং যদি আমরা এই x2yx4y2 গ্রহণ করি এটি উদাহরণ তারপর যদি আমরা xrcos yrsin প্রতিস্থাপন করি সুতরাং এখানে আমরা এক r2 পাবো কারণ এখানে থেকে r এখান থেকে সুতরাং আমাদের r3 পেতে হবে এবং তারপর এখানে sin theta এবং আবার এখানে r2 এবং r2 সুতরাং এই ক্ষেত্রে এই r2 আমরা বাতিল করতে পারি সুতরাং আমরা পাবো rcos2 sin এবং হরের মধ্যে আমরা পাব r2cos4 sin2 এবং এখন যদি কেউ সরাসরি এখানে সীমা রাখার চেষ্টা করে এবং মনে করে যে r → 0 সুতরাং এই শব্দটি 0 হয়ে যায় আমাদের কিছু আছে a এবং তারপর এখানে rsin যখন r → 0 যে 0 হয়ে যায় কিন্তু এটা ভুল উপসংহার প্রকৃতপক্ষে যদি আমরা ঠিক করি তাই যদি আমরা এর কিছু মান ঠিক করি সেই ক্ষেত্রে এই সীমাটি 0 কারণ যাই হোক না কেন 0 হয় সুতরাং এটি 0 হয়ে যাবে এবং তারপর সবকিছু এই 0 হয়ে যাবে তাই সেই ক্ষেত্রেও সীমা 0 হবে যদি আমরা অন্য কোন থিটা গ্রহণ করি তাহলে কিছু সংখ্যা এখানে বসে থাকবে এবং তারপর r → 0 হবে সুতরাং আমরা এই উপসংহারে আসতে পারি যে এটি 0 এতে কোন সন্দেহ নেই কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় যে আমাদের আছে আমরা ঠিক করেছি সুতরাং ফিক্স ভ্যালুর জন্য এটি 0 কিন্তু সীমা হিসাবে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে আমাদের ফিক্স করা উচিত নয় এই সিদ্ধান্ত নিতে যে এটা সীমা থেটা ঠিক করা মানে পথ ঠিক করা সুতরাং কিছু নির্দিষ্ট পথে এই সীমাটি 0 যেখানে আমরা এটি ঠিক করছি এটি সরলরেখার ক্ষেত্রে সরলরেখার মতো যখন আমরা থিটা ঠিক করছি আমরা মূলত দিকে এগিয়ে যাচ্ছি সুতরাং যদি আমাদের এই হয় আমাদের r সমতল এবং তারপর ঠিক করে তাই যদি আমরা ঠিক করে ফেলি এবং তারপর এখানে মূল বিন্দুর দিকে আসছি সেক্ষেত্রে আমরা মূলত সরলরেখার মাধ্যমে মূল বিন্দুর দিকে এগিয়ে যাচ্ছি সুতরাং আবার এই ফিক্সিং কনক্লুড করে না যে সীমা এর মান 0 সুতরাং উদাহরণস্বরূপ যদি আমরা অন্য পথ গ্রহণ করি যেখানে y x2 পথ তাই এটি আবার 0 থেকে উৎপত্তি যাচ্ছে এবং এই ক্ষেত্রে যদি আপনি এই নির্দিষ্ট পথটি বেছে নেন y x2 অথবা মেরুতে সমন্বয় rsin r2cos2 তাহলে এই সীমাটি হবে r → 0 এবং এখানে এই x2r2 এবং তারপর এইrsin আবার আমরা এই r2cos2 ব্যবহার করেছি এখানে একই জিনিস r2cos4 এবং এই rsin r4cos4 দিয়ে প্রতিস্থাপিত হয় তাহলে এখন আমরা এখানে যা পাচ্ছি তা হল r4cos2 এবং আবার cos2 সুতরাং আমরা এখানে পাচ্ছি r4cos4 এবং এখানে আমরা পাচ্ছি 2r4cos4 সুতরাং এটি বাতিল হয়ে যাবে এবং আমরা এই সীমাটি অর্ধেক পেয়ে যাব অথবা সরাসরি কেউ কেবল y x2 প্রতিস্থাপন করতে এই পথটি গ্রহণ করে সেখানেপারে সুতরাং আমরা x → 0 হিসাবে পছন্দসই সীমাটি পাব এবং তারপর x2 সুতরাং y x2 এবং তারপর আমাদের x4y2 আবার এখানে x4আছে সুতরাং আবার এই x4 এবং তাই সীমাবদ্ধ করুন x → 0 এবং আমাদের এই x42x4আছে সুতরাং x4 বাতিল করুন এবং তারপর আমরা এই সীমা অর্ধেক পাই সুতরাং এই ক্ষেত্রে এই সীমাটি এই বিশেষ পথ বরাবর যখন এখানে ভালোভাবে না তাকিয়ে আমরা এই সীমাটি এখানেr → 0 হিসাবে রেখে এই ভুলটি করতে পারতাম এবং তারপর এই সীমাটি 0 কিন্তু এটি এমন নয় যেহেতু আমরা দেখেছি যে এটি আসলে 0 কিন্তু ঠিক করতে হবে সেক্ষেত্রে আমাদের এটি এবং তারপর সীমা 0 হবে সুতরাং এবং এই ক্ষেত্রে সীমা বিদ্যমান নেই এবং আমরা এখন সেই কন্টিনিউইটি অনুপ্রেরণা অনুসারে কন্টিনিউইটি নিয়ে আলোচনা করব x2y2x3y3 এবং এই ক্ষেত্রে যদি আমরা এই পোলার কোঅর্ডিনেটে কোঅর্ডিনেট পরিবর্তন করি তাহলে এখন কি হবে সুতরাং এটি r2তাই r4 আসবে এবং cos2sin2 এবং এখান থেকে r3 আসবে সুতরাং আমাদের একটি r আছে অঙ্কেএবং তারপর cos3 এবং sin3 সুতরাং আবার যখন r → 0 আমাদের সেই ভুল করা উচিত নয় যে r → 0 এবং এখানে কিছু আছে তাই এটা 0 হয়ে যায় না আমাদের এই ফাংশনটি ঘনিষ্ঠভাবে দেখতে হবে যদি এটি এখানে বসে থেটার একটি সীমাবদ্ধ ফাংশন হয় এবং তারপর আমরা এই সীমাটি নিচ্ছি r → 0 0 তে যায় তাহলে এটি হবে 0 কিন্তু এই ক্ষেত্রে এই ফাংশনটি এখানে উদাহরণস্বরূপ এই cos3 sin3 সীমাহীন হতে পারে কারণ এটি 0 এর খুব কাছাকাছি যেতে পারে এবং এটি আসলে সীমাহীন ফাংশন তাই এটি একটি সীমাবদ্ধ ফাংশন নয় সুতরাং আমরা এই সত্যটি ব্যবহার করতে পারি না যে r → 0 হিসাবে এই সীমাটি 0 সুতরাং যদি আমরা ঠিক করি যদি আমরা ঠিক করি তাহলে আবার আগের উদাহরণের মত এই সীমাটি হল 0 এইভাবে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে সীমাটি 0 এই কেস এ সীমা বিদ্যমান নেই সুতরাং যদি আমরা এই ফাংশনের কন্টিনিউইটি দেখি তাই এই পথ বরাবর y mx বা এটি ঠিক করা একই জিনিস সুতরাং আপনি এই সীমাটি 0 হিসাবে পাবেন সুতরাং আমরা একটি y mx গ্রহণ করি অথবা পোলার কো অর্ডিনেট পরিবর্তন এবং ফিক্সিং এ করি যেহেতু আমরা আলোচনা করেছি উভয়ই সমান সুতরাং এখানে এই সীমাটি 0 এই পথ ধরে কিন্তু যদি আমরা এই বিশেষ পথটি গ্রহণ করি y xex তাহলে আমরা এখানে x2 এবং y2 এর জন্য আবার x2e2x এবং তারপর x3 এবং এই y3 হবে x3e3x সুতরাং এখন এই ক্ষেত্রে এই x3বাতিল হয়ে যাবে সুতরাং আমাদের আছে লব এ xe2x এবং হর এ 1 e3x সুতরাং এখানে সীমা কি x → 0 তাই এটি একটি 0 বাই 0 কেস সুতরাং আমরা LHospital নিয়ম ব্যবহার করতে পারি সুতরাং এই সীমাটি সমান হবে তাই e2xxe2x এবং তারপর 2 সুতরাং এটি সেখানে একটি ডিফারেনসিয়েসন এবং এর মান 3e3x সুতরাং যখন x → 0 এটি 0 তে যায় আমাদের 13আছে সুতরাং 13 আবার এই নির্দিষ্ট পথ ধরে এই ফাংশনের সীমা এই পথটি 0 তে যাচ্ছে তাই আমরা এটি দেখানোর জন্য একটি খুব বিশেষ পথ গ্রহণ করেছি এটি একটি খুব সাধারণ উদাহরণ এবং এটা বোঝা কঠিন যে দীর্ঘ এই পথ আমরা একটি ভিন্ন সীমা পাব কিন্তু এটি প্রমাণ করে যে সীমাটি বিদ্যমান নেই এবং তাই সেই ফাংশনটি 0 0 এ কন্টিনিউয়াস নয় শেষ উদাহরণ আমরা এখানে মূল বিন্দুতে এই ফাংশনের কন্টিনিউইটি নিয়ে আলোচনা করব সুতরাং আবার আমরা পোলার কো অর্ডিনেটে পরিবর্তন করি এটি এই x2y2 কে সরল করবে এবং আমাদের x y0 0 e 1x2y2x4y4 সুতরাং পোলার কোঅর্ডিনেটে পরিবর্তন করা হবে e 1r2 এর মতো এবং এখানে r4 এই হবে এবং cos4 sin4 এই শব্দটির কারণে তাই এখন এখানে আমরা সামান্য ম্যানিপুলেশন করতে পারি তাই এখানে cos4 sin4 আমরা এখানে একটি 4 বর্গ পদ তৈরি করতে পারি তাই cos2 sin2 2 সুতরাং 2cos2 আসবে এবং তারপর বিয়োগ আমরা যে বিয়োগ করতে পারেন 2cos2sin2 সুতরাং এই শব্দটি এই শব্দটির সমান পুরো স্কয়ার মাইনাস 2cos2sin2 কারণ আমরা যখন এই স্কয়ারটি খুলব তখন আমরা পাব cos4 sin4 এবং 2 বার যে পণ্যটি এটি এই দ্বারা বাতিল করা হবে তাই আমরা এই শব্দটি পাব সুতরাং যে sin স্কয়ার theta প্লাস cos স্কয়ার theta এখানে 1 হয়ে গেল এবং তারপর আমরা এই 1 বিয়োগ এই শব্দ আছে যা আবার আমরা এখানে 2cos sin লিখতে পারি sin 2θ হিসাবে সুতরাং এটি স্কয়ার কারণে এই স্কয়ারটি এখানে প্রদর্শিত হবে এবং আমাদের এই 4 টি করতে হবে সুতরাং আমরা গুণিত এবং 2 দ্বারা বিভক্ত আমাদের এখন এই শব্দটি আছে তাই আমাদের দেখতে হবে এই ফাংশনের এখানে সীমা কত সুতরাং সীমা কি সুতরাং এই ক্ষেত্রে আমাদের এখন লক্ষ্য করতে হবে যে এই 1 122θ এই শব্দটি এখানে 12 and 1 এর মধ্যে রয়েছে সুতরাং এটি 1 এর মত যখন 0 এবং তারপর এই 12 এবং 1 সুতরাং এটি 12 হিসাবে পরিণত হবে তাই এটি 12 to a 1 এর মধ্যে থাকে সুতরাং এই ক্ষেত্রে 4r ≠ 0 আমরা এই শব্দটিকে পুরো শব্দটি সেখানে 1r2 এবং 1 বিয়োগ করতে পারি সুতরাং এটি একটি ইতিবাচক শব্দ এটি একটি ইতিবাচক শব্দ এবং এখানেও আমাদের কাছে এটি অর্ধেকেরও বেশি সুতরাং অবশ্যই এটি 0 এর চেয়ে বড় এবং এখন যেহেতু আমরা জানি যে এটি সর্বদা অর্ধেকের চেয়ে বড় সুতরাং আমরা এই অর্ধকেও প্রতিস্থাপন করতে পারি এবং এই শব্দটির জন্য উপরের সীমানা পেতে পারি সুতরাং এটি অর্ধেক দ্বারা প্রতিস্থাপন করে আমরা 2e 1r2r4 এই পাব সুতরাং এই সময় এখানে 0 এবং এই শব্দটির মধ্যে রয়েছে এবং এখন এর জন্য আমরা দেখতে পারি এর সীমা কত r → 0 এই 2e 1r2r4 যা আমরা অন্য একটি পরিবর্তনশীল ব্যবহার করেছি t এখানে যা যায় কারণ 1r আমরা t হিসাবে প্রতিস্থাপন করছি সুতরাং যদি → 0 t→∞ সুতরাং এখানে আমাদের আছে 2e t2 এবং তারপর এই 1r4 হয়ে যাবে t4 এবং এটি এখন আমরা সহজেই পরিচালনা করতে পারি সুতরাং এটি 2t4 এবং 2t4 সুতরাং কেস এবং তারপর আমরা LHospital নিয়ম ব্যবহার করে এই সীমাটি 0 হিসাবে পেতে পারি সুতরাং এই সীমাটি 0 তাই আমরা যা দেখছি তা এখানে থেকে যা আমরা r → 0 হিসাবে সীমা পেতে চাই এটি 0 এবং এখানে এমন কিছু যা আবার 0 থেকে r → 0 তে যায় সুতরাং এই সঙ্কুচিত উপপাদ্য বা স্যান্ডউইচ উপপাদ্যের দ্বারা আমরা এখন এই সীমাটি পেতে পারি কারণ এটি 0 এবং এখানে সীমিত পরিস্থিতিতে এটিও 0 হতে চলেছে তাই এই সীমাটি 0 হতে হবে সুতরাং এই ক্ষেত্রে এখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারি সুতরাং আমরা কন্টিনিউইটি নিয়ে আলোচনা করেছি যে f x y এখানে সীমিত মানের সমান সেই ফাংশনের ফাংশন ভ্যালুর সমান তারপর আমরা বলি যে ফাংশনটি অবিচ্ছিন্ন এবং স্বাভাবিকভাবেই ফাংশনটিকে এই সময়ে সংজ্ঞায়িত করতে হবে তাহলেই আমরা কন্টিনিউইটি সম্পর্কে কথা বলতে পারি এবং আমরা যা লক্ষ্য করেছি তা হল যে পোলার কো অরডিনেট পরিবর্তন করার সময় আমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এটি অনেক ক্ষেত্রে কিছু ভুল সীমায় বিভ্রান্ত করতে পারে সুতরাং এই রেফারেন্সগুলি আমরা এই বক্তৃতা প্রস্তুত করতে ব্যবহার করেছি এবং আপনাকে অনেক ধন্যবাদ